নমস্কার শেষ দুটি অধিবেশনে আমরা থ্রি ফেজ সংযোগ বিশেষভাবে স্টার এবং তারপর ডেল্টা সংযোগ সম্বন্ধে আলোচনা করেছি এবং তারপর আমরা শেষ লেকচারে ডেল্টা সংযোগ সম্বন্ধে আলোচনা করেছি সুতরাং আজকে আমরা ডেল্টা স্টার সংযোগ নিয়ে আমাদের অধিবেশনটি শুরু করবোে এছাড়াও আমরা ডেল্টা ওয়াই সংযোগ বলতে পারি যেখানে ডেল্টা হল সোর্সের সঙ্গে এবং স্টার লোডের সঙ্গে যুক্ত রয়েছে এবং অধিবেশনের শেষের অংশটিতে থ্রি ফেজ সিস্টেমের শক্তি সম্বন্ধে আলোচনা করবো সুতরাং আমাদের আলোচনা শুরু করা যাক সুতরাং সাধারণত ডেল্টা ওয়াই সংযোগ অথবা ডেল্টা স্টার সংযোগ এর ক্ষেত্রে আমাদের কাছে সোর্স ডেল্টা এর সঙ্গে এবং লোড স্টার এর সঙ্গে সংযোগ রয়েছে সুতরাং আমরা যদি চিত্রটি দেখি সোর্স ডেল্টার সঙ্গে সংযোগ রয়েছে অর্থাৎ লোড স্টার এর সঙ্গে সংযোগ রয়েছে এবং লাইন কারেন্ট হল Ia Ib এবংIc আগের ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা সোর্স এর জন্য ধনাত্মক ক্রম ধরে নিয়ে আলোচনা করেছি ডেল্টা সংযুক্ত সোর্স এর ফেজ ভোল্টেজ হল VabVp∠0° VbcVp∠ 120° VcaVp∠120° তোমরা জানো ডেল্টা সংযুক্ত সোর্স এর ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান হবে এখন লাইন কারেন্ট নির্ণয় করার জন্য KVL প্রয়োগ করা যাক চিত্রটি ধরা যাক যেটা আমরা আগের স্লাইডে দেখেছি এখন আমরা aANBba লুপ জুড়ে কির্চফ এর ভোল্টেজ সূত্রটি প্রয়োগ করবো এটা হল লুপ যার মধ্যে কির্চফ এর ভোল্টেজ সূত্রটি প্রয়োগ করবো সুতরাং যদি আমরা কির্চফ এর ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law প্রয়োগ করি VabZYIa ZYIb0 অথবা ZYVabVp∠0° অতএব Ia IbVp∠0°ZY এখন আমরা জানি IbIa∠ 120° তারপর Ia IbIa1 1∠ 120° Ia112j32Ia3∠30° অতএব IaVp3∠ 30°ZY এইভাবে আমরা ডেল্টা স্টার সংযোগের জন্য লাইন কারেন্ট এর মান নির্ণয় করতে পারি এখন লাইন কারেন্ট নির্ণয় করার জন্য অন্য একটি উপায় হল যে আমরা ডেল্টা সংযুক্ত সোর্স কে স্টার অথবা Y সংযুক্ত সোর্সে প্রতিস্থাপন করবো সুতরাং যখন আমরা রূপান্তরিত করবো তখন ফেজ ভোল্টেজ গুলিকে Van Vbn এবং Vcn ধরে নেবো আমরা আগেই আলোচনা করেছি যে ওয়াই সংযুক্ত সোর্স এর লাইন ভোল্টেজের সংশ্লিষ্ট ফেজ 30০ এবং মান 3 গুন এগিয়ে থাকে সুতরাং এক্ষেত্রে আমরা কি লিখতে পারি VanVp3∠ 30° VbnVp3∠ 150° VcnVp3∠90° এখন যদি আমাদের কাছে ডেল্টা সংযুক্ত সোর্সের সঙ্গে কিছু সোর্স ইম্পিড্যান্স ZSথাকে সেক্ষেত্রে আমরা স্টার ডেল্টা রূপান্তর প্রয়োগ করতে পারি এবং সমতুল্য স্টার সংযুক্ত সোর্সের জন্য প্রতি ফেজে সোর্সের ইম্পিড্যান্স নির্ণয় করতে পারি এক্ষেত্রে আমাদের সোর্স ইম্পিড্যান্স সমান ZS3 হবে যা আমরা আগে দেখেছি যখন আমরা স্টার ডেল্টা রূপান্তর করেছিলাম এখন সোর্স Y অথবা স্টারে রূপান্তর হয়েছে এই সার্কিট গুলি Y Y নেটওয়ার্ক হয়ে যায় যেগুলোকে সিঙ্গেল ফেজ বিশ্লেষণের মাধ্যমে সহজে সমাধান করা যেতে পারে যা আমরা আগেই আলোচনা করেছি এখন একটি উদাহরন নেওয়া যাক যদি সুষম লোডের ইম্পিড্যান্স প্রতি ফেজে 40j25হয় এবং ডেল্টা সংযুক্ত ধনাত্মক ক্রমের সোর্স Vab210∠0° এর সঙ্গে যুক্ত থাকে তাহলে আমাদের ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট নির্ণয় করার প্রয়োজন সুতরাং আমাদের কাছে লোড ইম্পিড্যান্স রয়েছে আমরা এটি ফেজরের পদ্ধতিতে রূপান্তর করবো এখন ZY40j254717∠32° এবং সোর্স এর ভোল্টেজ হলো Vab210∠0°V আমরা ডেল্টা সংযুক্ত সোর্স থেকে স্টার সংযুক্ত সোর্সে রূপান্তর করবো সুতরাং এক্ষেত্রে সমতুল্য স্টার সংযুক্ত সোর্স এর জন্য প্রতি ফেজে ভোল্টেজ হবে VanVab3∠ 30°1212∠ 30° এখন লাইন কারেন্ট কি হবে লাইন কারেন্ট সমান IaVanZY1212∠ 30°4717∠32°257∠ 62°A IbIa∠ 120°257∠178°A IcIa∠120°257∠58°A যেহেতু লোড সুষম অবস্থায় রয়েছে সুতরাং কারেন্টের মান অর্থাৎ লাইন কারেন্ট সমান হবে শুধুমাত্র কোণের মানের পরিবর্তন হবে সুষম থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার নিয়ে আলোচনা করা যাক থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে লোড দ্বারা শোষিত তাৎক্ষণিক পাওয়ার নির্ণয় করার করার জন্য আমরা সময় ডোমেন এর মধ্যে বিশ্লেষণ করবো সুতরাং এখন আমরা কি করবো আমরা লোড স্টার সংযুক্ত আছে বলে ধরে নেবো এক্ষেত্রে আমরা ফেজ ভোল্টেজ বলতে পারি vAN2Vpcos t vBN2Vpcos ω t 120° vCN2Vpcos ω t120° এখন লোড হল ZYZ∠θ ফেজ কারেন্ট তাদের সংশ্লিষ্ট ভোল্টেজ এর থেকে θকোনে পিছিয়ে থাকবে সুতরাং আমরা কারেন্টকে লিখতে পারি ia2Ipcos t θ ib2Ipcos ω t θ 120° ic2Ipcos ω t θ120° যেখানে Ipহল ফেজ কারেন্ট এর rms মান এখন লোডের মধ্যে মোট তাৎক্ষণিক পাওয়ার অথবা আমরা বলতে পারি মোট তাৎক্ষণিক পাওয়ার হল আলাদা ফেজ এর তাৎক্ষণিক পাওয়ার এর সমষ্টি

আমরা দেখতে পাবো যে সুষম থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে তাৎক্ষণিক পাওয়ার হল ধ্রুবক এর অর্থ হল রাশিটির মধ্যে কোন সময়ের ফ্যাক্টর নেই সুতরাং এমনকি প্রতি ফেজের তাৎক্ষণিক পাওয়ার সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় থ্রি ফেজ পাওয়ার সবসময় ধ্রুবক এখন যেহেতু মোট তাৎক্ষণিক পাওয়ার সময়ের উপর নির্ভর করে না সুতরাং আমরা ডেল্টা অথবা স্টার সংযুক্ত লোডের জন্য প্রতি ফেজে গড় পাওয়ার সমান p3বলতে পারি সুতরাং আমরা প্রতি ফেজে রিয়েল পাওয়ার পাবো PpVpIpcos প্রতি ফেজে রিয়াক্টিভ পাওয়ার হল QpVpIpsin প্রতি ফেজে আপাত পাওয়ার হল SpVpIp প্রতি ফেজে কমপ্লেক্স পাওয়ার হল SpPpjQpVpIp যেখানে Vp এবং Ipহল যথাক্রমে Vp এবংIpমানের ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট থ্রি ফেজ সিস্টেমের জন্য মোট পাওয়ার PPaPbPc3Pp3VpIpcos 3VLILcos এখন আমাদের কাছে স্টার সংযুক্ত লোড রয়েছে ILIpএবংVL3Vp যেখানে ডেল্টা সংযুক্ত লোডের জন্য IL3Ip এবং VLVp সুতরাং আমরা কি বলতে পারি লোডের নির্বিশেষে যখন এটি স্টার সংযুক্ত অথবা ডেল্টা সংযুক্ত হয় তখন আমাদের মোট পাওয়ার সমান3VLILcos হবে একইভাবে রিয়াক্টিভ পাওয়ার হবে Q3VpIpsin 3Qp3VLILcos মোট কমপ্লেক্স পাওয়ার হল S3Sp3VpIp3Ip2Zp3Vp2Zp এখন যদি ZpZp∠θ আমরা সাধারণভাবে কমপ্লেক্স পাওয়ার প্রকাশ করতে পারি SPjQ3VLIL∠θ পাওয়ার বিতরণের জন্য থ্রি ফেজ সিস্টেমের প্রধান সুবিধাগুলি হল যে একই লাইন ভোল্টেজ VLএর জন্য থ্রি ফেজ সিস্টেমে ব্যবহৃত তারের সংখা সিঙ্গেল ফেজ সিস্টেম এর থেকে কম এবং শোষিত পাওয়ার PL একই থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার বিতরণের জন্য ব্যবহৃত তারের সংখা সিঙ্গেল ফেজ সিস্টেম এর সাপেক্ষে কিভাবে কম নির্ণয় করা যায় এবং কতটা ন্যায়সঙ্গত দেখাযাক যেখানে লোড জুড়ে একই লাইন ভোল্টেজ এবং একই পাওয়ার রয়েছে সুতরাং এখন আমরা কি করবো আমরা প্রথমে ধরে নিয়েছি যে থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ উভয় সিস্টেমের ক্ষেত্রে আমরা একই রেজিস্টিভিটি এবং একই দৈর্ঘ্যের একই পদার্থ অর্থাৎ তামার তার ব্যবহার করেছি ধরা যাক তারের দৈর্ঘ্যে সমান l সরল করার জন্য আমরা লোড গুলিকে রেজিস্টিভ অর্থাৎ একক পাওয়ার ফ্যাক্টর ধরে নিয়েছি এখন সিঙ্গেল ফেজ সিস্টেমের ক্ষেত্রে কি ঘটতে পারে সিঙ্গেল ফেজ সিস্টেম তৈরি করার জন্য আমদের কাছে দুটি তার রয়েছে যেখানে একটি সিঙ্গেল ফেজের সোর্স লোডের প্রতি পাওয়ার সরবরাহ করবে ধরাযাক লোডের প্রতি সরবরাহ পাওয়ার হল PLএবং লোড জুড়ে ভোল্টেজ হল VL লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হল ILএবং R হল ট্রান্সমিশন তারের রোধ সুতরাং কি ঘটতে পারে দুটি তারের মধ্যদিয়ে পাওয়ার হ্রাস পাবে কারন আমদের কাছে সিঙ্গেল ফেজ তৈরি করার জন্য দুটি তার রয়েছে ট্রান্সমিশন এর জন্য হ্রাস হবে Ploss2IL2R2RPL2VL2 এখন তিনটি তারের থ্রি ফেজ সিস্টেম নেওয়া যাক এক্ষেত্রে ধরা যাক কারেন্ট হল ILযেটা লোডের মধ্য দিয়ে প্রবাহিত হছে এখানে সমস্ত লাইন কারেন্ট এর পরিমাণ অর্থাৎ মান একই ধরে নিচ্ছি কারণ লোড গুলো সমতুল্য রয়েছে আমরা ধরে নিয়েছি ILIaIaIaPL3VL এক্ষেত্রে তিনটি তারের মধ্য দিয়ে পাওয়ার এর হ্রাস হছে কারন থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে তিনটি তার ব্যবহার হচ্ছে আমরা ধরে নিচ্ছি প্রতিটি তারের রেজিস্ট্যান্স R সুতরাং থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে পাওয়ার এর হ্রাস হবে Ploss3IL2R3RPL23VL2RPL2VL2 এখন এই দুটি সমীকরণ থেকে আমরা বলতে পারি PlossPloss2RR Ploss হল সিঙ্গেল ফেজের জন্য এবং Plossহল থ্রি ফেজ সিস্টেমের জন্য এখন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে তারের রেজিস্ট্যান্স হল Rρlr2 একইভাবে Rρlπr2যেখানে r এবং rহল তার গুলির ব্যাসার্ধ সুতরাং আমরা যদি এই মান গুলি এখানে বসাই তাহলে আমরা পাবো PlossPloss2r2r2 এখন যদি উভয় সিস্টেম একই পাওয়ারের হ্রাস সহ্য করে অর্থাৎ যখন এটি সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজ হবে তখন এই সিস্টেমের ক্ষেত্রে মোট হ্রাস একই হবে এর অর্থ হল Ploss Plossঅর্থাৎ r22r2 এখন পদার্থের অনুপাত এর প্রয়োজন যেটা তারের সংখা এবং তাদের আয়তন দ্বারা নির্ধারিত হয় সুতরাং এখন আমাদের কি নির্ণয় করা প্রয়োজন আমরা সিঙ্গেল ফেজ এবং পাশাপাশি থ্রি ফেজ তৈরি করার জন্য কত পরিমান পদার্থের প্রয়োজন নির্ণয় করবো সুতরাং সিঙ্গেল ফেজের জন্য পদার্থে অর্থাৎ যেহেতু সিঙ্গেল ফেজের মধ্যে দুটি তার রয়েছে তাহলে আমরা তারটির 2 গুন লিখতে পারি আমাদের কাছে নলাকার অর্থাৎ সিলিন্ড্রিক্যাল আকারের তার রয়েছে সুতরাং মোট আয়তন হবে সিঙ্গেল ফেজের জন্য পদার্থথ্রি ফেজের জন্য পদার্থ2πr2l3πr2l2r23r2 কিন্তু r22r2 অতএব উপরের সমীকরণ হ্রাস করে হবে 2r23r2232133 আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে একই পরিমান পাওয়ার সরবরাহ এবং একই পরিমান ত্রান্সমিশন সিস্টেমের মধ্যে একই হ্রাসের জন্য থ্রি ফেজ সিস্টেমের থেকে সিঙ্গেল ফেজ সিস্টেমে 33 শতাংশ বেশি পদার্থ ব্যবহার করা হয় অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে সমতুল্য সিঙ্গেল ফেজ সিস্টেমের 75 শতাংশ পদার্থ থ্রি ফেজ সিস্টেমে ব্যবহার করা হয় এটি দেখায় যে যখন আমরা থ্রি ফেজ সিস্টেম এবং সিঙ্গেল ফেজ সিস্টেম এর সঙ্গে তুলনা করবো তখন থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে আমদের একই পাওয়ার সরবরাহের জন্য কম পরিমান পদার্থের প্রয়োজন পাওয়ার সম্পর্কে আমরা যা কিছু আলোচনা করেছি তা বোঝার জন্য একটা উদাহরন নেওয়া যাক এখানে একটা সার্কিট নেওয়া যাক যেটা চিত্রটিতে দেখতে পাচ্ছি আমাদের সোর্সের মোট গড় পাওয়ার রিয়ক্টিভ পাওয়ার এবং কমপ্লেক্স পাওয়ার এবং লোডের মান নির্ণয় করা প্রয়োজন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোর্স স্টার সংযুক্ত রয়েছে প্রতি ফেজে A ফেজের জন্য ভোল্টেজ 110∠0°এবং B ফেজের জন্য ভোল্টেজ110∠ 120° এবং C ফেজের জন্য ভোল্টেজ 110∠ 240° 5 j2Ω হল ট্রান্সমিশন লাইনের ইম্পিড্যান্স এবং এটি সমস্ত থ্রি ফেজের জন্য একই আমরা দেখতে পাচ্ছি যে লোড হল স্টার সংযুক্ত যেখানে প্রতি ফেজে লোডের ইম্পিড্যান্স হল 10j8Ω এখন চিত্রটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটি সুষম অবস্থায় রয়েছে সুতরাং এক্ষেত্রে যদি আমরা কারেন্ট Ip এর মান নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে আমরা সহজে লুপটির মধ্যে কির্চফ এর ভোল্টেজ সূত্রটি প্রয়োগ করতে পারি এবং কারেন্টের মান নির্ণয় করতে পারি সুতরাং যখন আমরা এটি সমাধান করবো আমরা এটি পাবো যাইহোক প্রশ্নতে দেওয়া আছে যে Vp110∠0°Ip681∠ 218°এটি হল আমাদের ফেজ কারেন্ট এখন আমরা Vp এবং Ip এর মান নির্ণয় করেছি সোর্স দ্বারা শোষিত কমপ্লেক্স পাওয়ার নির্ণয় করতে পারি এখন আমরা জানি যে সোর্স লোডের প্রতি পাওয়ার সরবরাহ করছে সুতরাং যদি আমাদের শোষিত পাওয়ার এর মান নির্ণয় করতে বলা হয় তাহলে এক্ষেত্রে আমরা নেগেটিভ চিহ্ন নেবো সুতরাং সোর্স দ্বারা শোষিত মোট কমপ্লেক্স পাওয়ার সমান Ss 3VpIp 3110∠0°681∠218° 2247∠218° 2087j8346VA এখন গ্রহণ করার প্রান্তে অর্থাৎ লোডের প্রান্তে Zp10j81281∠3866°এবং IpIa681∠ 218° Ip হল লাইন কারেন্ট কারন স্টার সংযুক্ত এর ক্ষেত্রে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সমান হয় সুতরাং আমরা লোড দ্বারা শোষিত পাওয়ার সহজে এই নির্দিষ্ট সূত্র দ্বারা নির্ণয় করতে পারি SL3Ip2Zp368121281∠3866° 1782∠3866°1392j1113VA সুতরাং এখন আমরা কি লিখতে পারি লোড দ্বারা শোষিত রিয়েল পাওয়ার হল 1392 Watts এবং লোড দ্বারা শোষিত রিয়াক্টিভ পাওয়ার হল 113 VA এখন লাইন ইম্পিড্যান্স দ্বারা শোষিত দুটি কমপ্লেক্স পাওয়ার এর মধ্যে পার্থক্য হল সোর্স দ্বারা পাওয়ার সরবরাহ বিয়োগ লোড দ্বারা শোষিত পাওয়ার সুতরাং আমরা কি করতে পারি আমরা প্রথমে এই সূত্রটির সাহায্যে লাইন দ্বারা শোষিত পাওয়ার এর মান নির্ণয় করবো যেটা হল Sl3Ip2Zl368125 j26956 j2783VA এটা হল ট্রান্সমিশন এর মধ্যদিয়ে পাওয়ার হ্রাসের পরিমান যেটা সোর্স পাওয়ার এবং লোড দ্বারা শোষিত পাওয়ার এর মধ্যে পার্থক্য ছাড়া কিছুই না সংক্ষেপে আমরা বলতে পারি যে সমস্ত পাওয়ার এর যোগ অর্থাৎ সোর্স পাওয়ার যুক্ত লোড পাওয়ার যুক্ত ট্রান্সমিশন লাইন দ্বারা শোষিত পাওয়ার সমান 0 হবে সুতরাং এটির সাহায্যে আমরা আজকের অধিবেশনটি বন্ধ করতে পারি এই অধিবেশনে আমরা থ্রি ফেজ সিস্টেমের জন্য ডেল্টা স্টার সংমিশ্রণ সম্পর্কে আলোচনা করেছি এবং এছাড়াও সুষম থ্রি ফেজ পাওয়ার সম্পর্কে আলোচনা করেছি পরবর্তী অধিবেশনে ভারসাম্যহীন থ্রি ফেজ সিস্টেম সম্পর্কে আলোচনা করবো এবং ভারসাম্যহীন থ্রি ফেজ সিস্টেমে পাওয়ার এর মান নির্ণয় করবো ধন্যবাদ